আগের অধ্যায়ে আমরা কোয়ান্টাম তত্ত্ব কি তা নিয়ে আলোচনা করেছি তার অনুযায়ী একটি দোলকের শক্তি শুধু মাত্র 0 h 2 h এইরূপ হতে পারে আর তার থেকেই আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণের বর্ণালী ঘনত্ব ব্যাখ্যা করতে পারি এই ছিল শুধু একটি দোলকের কথা আমরা ধরে নিয়েছিলাম যে একটি গহ্বরে অসংখ্য দোলক থাকে ও তারা দোলনের ফলে যা শক্তি নিঃসরণ করে তা কোয়ান্টাইজড কিন্তু তার সাথেই এই ধরে নেওয়া যে বিকিরণ অবিচ্ছিন্ন তা আসলে অসঙ্গত আর ঠিক এই জায়গায় আসেন আইনস্টাইন ও বলেন বিকিরণ কেও এমন ভাবতে হবে যে তা কণার তৈরি যাদের শক্তি হল h ও তিনি তার গাণিতিক আহরণ ও করে দেখান আমি তোমাদের সেটি করে দেখাব কারণ এটি বৈজ্ঞানিক অধ্যয়নের একটি খুব সুন্দর অংশ আইনস্টাইন বললেন যে যেই সমস্ত তন্ত্রে ওয়েইনের সূত্র Wien's formula বৈধ ও যেখানে νT এর মান খুব বেশি সেখানে বিকিরণ কণার সংগ্রহের মত আচরণ করে যাদের শক্তি সমান h এখানে থেকে ফোটন কণার ধারণা জন্মায় ও আমরা এবার দেখব আইনস্টাইন কি ভাবে এটি করেছিলেন আমরা কিছুটা তাপগতিবিদ্যার সাহায্য নেব ঠিক আছে তাহলে তাপগতিবিদ্যা থেকে আমরা জানি 1T∂S∂UV এবার আইনস্টাইন এমন ধারণা করলেন যে S এর ও বর্ণালী আছে ও তা sdν এইরূপ অর্থাৎ এনট্রপির বর্ণালী বণ্টন এইরূপ হয় ঠিক যেমন U কে লেখা হয় udν এবার আমি প্রমাণ ছাড়াই দাবি করব যে 1T∂sν∂uνV অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির সাপেক্ষ্যে এনট্রপির বর্ণালী ঘনত্বের পারশিয়াল ডেরিভেটিভ সমান হল 1T তাহলে আমাদের কাছে এখন আছে 1T∂sν∂uν এদিকে ওয়েইনের সূত্র Wien's formula থেকে আমরা জানি uν সমান হল কোন α3e βνkT তাই u3e βνkT এর দুই দিকেই লগ নিলে পাবো ln⁡ βνkT অথবা 1T kβνln⁡ আর তাই জন্য আমার কাছে থাকছে 1T যা হল kβνln⁡ যার সমান ∂sν∂uν এটি যদি ইন্টিগ্রেট করা হয় আমরা পাবো sν ছোট s kβνlnu lnα3du যার মান kβνulnu u ulnα3 এটি একটু সহজ করে লিখি তাহলে দেখা যাক আমাদের কাছে কি আছে আমাদের আছে s kβνulnu u ulnα3 যা আমি লিখতে পারি kuβνln⁡ 1 এই ln u3 1 টি আমি বাইরে এনে লিখতে পারি এই হল s যাকে আমরা বলেছি এনট্রপি ঘনত্ব এবার এই গহ্বরের ভিতরে আমি একটি ছোট অন্তরাল নিলাম d ν তাহলে এই সম্পূর্ণ গহ্বরটির এনট্রপি সমান হবে d যা আমি লিখব kudνVβνln⁡ 1 এবার লক্ষ্য করো udνV হল সেই শক্তি টুকু যা রয়েছে ও νd এর মধ্যে তাই S সমান kEβνln⁡EαV3dν 1 হল বিকিরণের এনট্রপি তাহলে এই হল বিকিরণের এনট্রপি যা রয়েছে ও νd এর মধ্যে ও আয়তন V তে এবার যদি আয়তন পরিবর্তন করা হয় ধরো V1 থেকে V2 করা হল শক্তি E কে অপরিবর্তিত রেখে তাহলেকি পাবো S1 হবে kEβνln⁡EV13dν 1 S2 হবে kEβνln EV23dν 1 আর এদের বিয়োগফল হবে kEβν ln⁡EV23dν ln⁡EV13dν তাহলে এখানে থেকে পেলাম S2 S1kEβνln⁡V2V1 অর্থাৎ এই হল এনট্রপির পরিবর্তন যখন শক্তি E অপরিবর্তিত রেখে আয়তন V1 থেকে V2 করা হয় এটি কিন্তু T খুব বেশী হলেও প্রযোজ্য তাই T কিন্তু খুব কম এবার আদর্শ গ্যাসের এনট্রপির সাথে তুলনা করে দেখা যাক ধরো আমি একটি পাত্রের অর্ধেক বা একাংশ আদর্শ গ্যাস দিয়ে ভরে দিই যাতে আয়তন হয় V1 ও তাকে বাইরের চারপাশ থেকে বিচ্ছিন্ন রাখি এই পাত্রের সম্পূর্ণ আয়তন হল V2 এবার এই দেওয়ালে একটি ছিদ্র করে দিই এই দেওয়ালটি তে যখন আমি ছিদ্র করে দেব তখন সম্পূর্ণ পাত্রে গ্যাস ভরে যাবে ও তন্ত্রটির এনট্রপি বদলে যাবে আর এই পরিবর্তন আমরা খুব সহজেই হিসেব করতে পারব আমরা এই গ্যাস কে আবার আয়তন V1 এর ভিতর ঠেলে ফেরত পাঠাবো তাপমাত্রা পরিবর্তন না করে তাহলে আমরা দেখলাম যে বিকিরণের এনট্রপি পরিবর্তন সমান হয় S2 S1 kEβνln V2V1 যা আমি লিখতে পারি যেহেতু k আর কিছুই নয় Rn n হল অ্যাভোগাড্রো সংখ্যা Ehνln V2V1 আর গ্যাসের ক্ষেত্রে আমরা জানি S2 S1nRln V2V1 এখান থেকে আমরা বলতে পারি যে বিকিরণের মোল সংখ্যা হল 1NEhν ঠিক আছে মোল সংখ্যা হল এটি ও তা একদম আদর্শ গ্যাসের মতই আচরণ করে সুতরাং এটি এও বোঝায় যে Ehν সমান হল বিকিরণ গ্যাস কণার সংখ্যা অর্থাৎ N অ্যাভোগাড্রো সংখ্যা হলে1N গুন Ehν সমান হল মোট মোল সংখ্যা তাহলে এই সাদৃশ্য যা আমরা দেখছি যখন বিকিরণের এনট্রপি পরিবর্তন হয় তার আয়তন পরিবর্তনের সঙ্গে তার শক্তির মান না পাল্টে ও আদর্শ গ্যাসের মধ্যে এর থেকে আমাদের ধারণা জন্মায় যে বিকিরণ কেও অণুর সংগ্রহ হিসেবে বিবেচনা করা যায় যদিও তা সুধুই তাত্ত্বিক ভাবে এর বৈধতা যাচাই করতে আমাদের পরীক্ষা করতে হবে তাই আইনস্টাইন প্রস্তাব করলেন ফটোইলেক্ট্রিক ক্রিয়ার সাহায্যে তা যাচাই করতে তাহলে আমি আবার তোমাদের বলে দিই যে S2 S1 kEβνln V2V1 আর আমরা যদি ধরে নিই প্রত্যেক বিকিরণ অণুর শক্তি h তাহলে kEhν এর সমান হয় n R ঠিক আদর্শ গ্যাসের মতই এখান থেকেই আইনস্টাইন ধারণা করলেন যে বিকিরণ কে কণার সংগ্রহ হিসেবে ভাবা যায় যেই প্রত্যেক কণার শক্তি হল hν আর k E বাই h ν সমান হয় n R ফটোইলেক্ট্রিক ক্রিয়ার সাহায্যে পরীক্ষা করলে এই ধারণাটি সত্য বলে প্রমাণিত হয় আমি আর এখানে ফটোইলেক্ট্রিক ক্রিয়া নিয়ে আলোচনা করব না কারণ তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণিতে নিশ্চয়ই এটি পড়েছ তাহলে এই ছিল সেই ধারণা যে বিকিরণেরও একটি কণার মত সত্ত্বা আছে যার শক্তি হল h ও তার পরীক্ষামূলক প্রমাণ হল ফটোইলেক্ট্রিক ক্রিয়া এই একই ধারণা তিনি আরও কিছু ক্ষেত্রে ব্যবহার করেন যেমন বিকিরণ গিয়ে একটি পরমাণু তে আঘাত করে ও বেরিয়ে যায় দেখা যায় যে বিকিরণের কম্পাঙ্ক বদলে যায় কম্পাঙ্ক কমে যায় বা তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় অর্থাৎ বিকিরণ তার কিছু শক্তি পরমাণুকে দিয়ে দেয় এর পরে আমরা যা করব তা হল আইনস্টাইনের ধারনা কে কাজে লাগিয়ে কি ভাবে খুব কম তাপমাত্রায় কঠিন পদার্থের আচরণের অধ্যয়ন করা যায় তা দেখা তার থেকে এটিও প্রমাণ করা যে একটি দোলকের জন্য কোয়ান্টাইজেশানের যে ধারণা তা যান্ত্রিক দোলকের জন্যও প্রযোজ্য